আমরা যদি গত দুটি বক্তৃতার কথা স্মরণ করি তাতে আমরা দেখেছি যে আমরা কীভাবে রিলে নয় এটি একই সাথে একাধিক ডিভাইস নিয়ন্ত্রণ করতে যথেষ্ট শক্তিশালী এখানে আমরা মূলতঃ একাধিক ডিভাইস একাধিক সেন্সর এবং একাধিক আউটপুট ডিভাইসগুলি কীভাবে ইন্টারফেস করতে হবে সেদিকে লক্ষ্য করব আসুন প্রথমে পরীক্ষার বিষয়ে বলি এই পরীক্ষায় যেমনটি বলা হয়েছে যে আমরা একাধিক সেন্সর এবং একাধিক আউটপুট ডিভাইসকে ইন্টারফেস করব বিশেষত আমরা যে ইনপুট এখন যে যে আউটপুট ডিভাইসগুলি আমরা ইন্টারফেসিং করতে পারবেন এবং দ্বিতীয়ত এখানে ফায়ার সিস্টেমের মতো কিছু থাকতে পারে এমন একটি সিস্টেম থাকবে যা তাপমাত্রাটি সংবেদনশীল করবে এবং যখনই তাপমাত্রা একটি নির্দিষ্ট পূর্ব নির্ধারিত সীমাকে অতিক্রম করবে তখন অ্যালার্ম বাজবে এবং সেই অ্যালার্মের জন্য আমরা স্পিকারের সার্কিটটিকে ইন্টারফেস করেছি বিশেষত এই পরীক্ষায় আমরা একটি রিলে A1 এর সাথে সংযুক্ত হবে এবং LM35 সেন্সরটি অ্যানালগ ইনপুট A0 এর সাথে সংযুক্ত হবে এখন পরিবেষ্টিত আলোক ইনপুট যদি একটি সীমার নীচে নেমে যায় বাল্বটি চালু হবে এছাড়াও যখনই তাপমাত্রা একটি সীমাকে অতিক্রম করবে তখন অ্যালার্ম বাজবে আমরা সংযোগ ডায়াগ্রামটা দেখব প্রথমতঃ এটি STM বোর্ড এবং এটি রিলে পোর্ট যখনই তাপমাত্রা একটি সীমাকে অতিক্রম করবে তখন স্পিকারটি বাজবে এবং যখনই আলো কোনও স্তরের নীচে নেমে আসে রিলে সক্রিয় হবে আসুন প্রথমে প্রোগ্রামটির লজিকটি দেখুন তারপরে আমরা আপনাকে কোডটি প্রদর্শন করব এখানে প্রদর্শিত পদক্ষেপগুলি পুনরাবৃত্ত লুপে চলমান হবে প্রথমে আমাদের অ্যানালগ ইনপুট লাইন A0 এর মানটি পরীক্ষা করতে হবে যদি এটি আলোকের প্রান্তিক স্তরটি অতিক্রম করে যার অর্থ আমরা বোঝাতে চাইছি আপনি রিলে বন্ধ করে দিচ্ছেন এর অর্থ আপনার পর্যাপ্ত আলো আছে অন্যথায় রিলে চালু করুন তার মানে বাল্বটি প্রজ্বলিত হবে এর পরে আপনি তাপমাত্রার জন্য একই জিনিস পরীক্ষা করে দেখুন যদি পোর্ট লাইন A1 এর মান প্রান্তিক মানের চেয়ে কিছু বেশি হয় তবে আপনি স্পিকারে একটি টোন বাজান নি এখন আসুন প্রোগ্রামটি দেখুন সুতরাং আপনি D3 তে একটি PwmOut লাইন সংজ্ঞায়িত করছেন যাকে আপনি bulb বলছেন তারপরে D6 এ অন্য একটি PwmOut রয়েছে যাকে আপনি speaker বলছেন এবং LDR এবং LM35 এর সাথে সম্পর্কিত দুটি অ্যানালগ ইনপুট A1 এবং A0 রয়েছে এবং আমরা কিছু ভেরিয়েবল বাজানো হবে তারপরে আসি মূল ফাংশনের বাকি অংশে পুনরাবৃত্তি while লুপে আমরা এখানে আলো পরীক্ষা করছি আমরা এখানে তাপমাত্রা পরীক্ষা করছি আলোতে আমরা অ্যানালগ ইনপুট ফাংশন ldrread দ্বারা আপনি এটি গুণ করছেন এটি যদি প্রান্তিক মানটি কিছুটা অতিক্রম করে তবে আমরা আলোটি বন্ধ করে দেব যদি তা না হয় আমরা আলোটি চালু করে দেব ডিউটি সাইকেলduty cycle টি 00 বা 10 এ সেট করে এটি করা হয় একইভাবে আপনি যে তাপমাত্রাটি পড়ছেন সেটির জন্য আপনি এখানে কিছু স্কেল ফ্যাক্টর দ্বারা এটি আবার গুণ করছেন আমি 1000 ব্যবহার করছি এবং তাপমাত্রার উপর নির্ভর করে আপনি যে অ্যালার্মটি শুরু করতে চান সেখানে আবার পরীক্ষার মাধ্যমে কিছু প্রান্তিক মান বেছে নেওয়া যেতে পারে তদনুসারে আমরা স্পিকারে একটি অবিচ্ছিন্ন টোন টি 0 তে সেট করি এখন এই লাইনটির আসলে কোনও প্রয়োজন নেই আপনি এটি বাদ দিতে পারেন তবে এটিও করার প্রয়োজন হয় না কারণ একবার আপনি ডিউটি সাইকেলduty cycle টি 0 তে নির্ধারণ করে দিলে পিরিয়ড এর জন্য কিছু যায় আসে না ঠিক আছে আসুন এখন প্রদর্শনীটি দেখুন এই লাইনটি আপনি বাদ দিতে পারেন আমাদের এটির দরকার নেই সুতরাং আসুন এই কোডটি সংকলন করি এখন আসুন সার্কিটে আসা যাক এখন দেখুন আগে যেমন দেখানো হয়েছিল আমরা সেই একই আলোক ইন্টারফেসিং সাথে সংযুক্ত এবং আমরা একই LDR সার্কিট ব্যবহার করেছি আপনি দেখতে পাচ্ছেন যে LDR যদি বাধাপ্রাপ্ত হয় আলো জ্বলবে আপনি দেখতে পাবেন আবার এটি ছেড়ে দিলে আলো বন্ধ হয়ে যাবে এখানে আপনার কাছে LM35 সেটিং রয়েছে আপনি দেখবেন তাপমাত্রা প্রান্তিকের চেয়ে বেশি হওয়া মাত্রই এখানে যে অ্যালার্মটি আছে সেটি বাজতে শুরু করবে আমি আমার আঙুল দিয়ে টিপতেই করতে পারি আপনি যখন আপনার বাড়ির হোম অটোমেশন পাঠাতে পারবে এবং বাধা চালিত মোডে কিছু ডিভাইস সেগুলিকে একে একে পড়তে পারবে এটি ডিভাইসের ধরণের এবং তারা আপনাকে কীভাবে ইনপুট প্রেরণ করছে তার উপর নির্ভর করে আমরা পরবর্তী বক্তৃতাগুলিতে এগুলির আরও প্রদর্শনী দেখব যেখানে আপনি কীভাবে ডিভাইসগুলি বাইরের বিশ্বের সাথে যোগাযোগ করতে পারবে তাও দেখবেন ধন্যবাদ